এই সিরিজের ভিডিওগুলিতে আবার আপনাকে স্বাগতম আজ আমরা জীববিজ্ঞানের অন্যতম আকর্ষণীয় সমস্যা সম্পর্কে কথা বলতে যাচ্ছি এবং তা হল কিভাবে আমাদের দৈনন্দিন জীবনে এবং আমাদের দেহের প্রতিটি কোষ ডিএনএতে সঞ্চিত যা কিছু তথ্য পড়ে এবং ব্যাখ্যা করে আজকে এবং আমাদের পরবর্তী ভিডিওতে আমরা যা আলোচনা করতে যাচ্ছি তা হল ডিকোডিং প্রক্রিয়া বিষয়টির ধারণা বোঝার জন্য আমি অনেক বিবরণ এড়িয়ে যাব আমি শ্রোতাদের বিরক্ত করতে চাই না খুব বেশি যান্ত্রিক বিবরণ এবং যান্ত্রিক খুঁটিনাটি বিষয় গুলি দিয়ে আমরা এটি খুব সুপারফিশিয়ালি বোঝার চেষ্টা করছি কিন্তু ডিএনএ তথ্য কিভাবে পড়া ডিকোডেড এবং ব্যাখ্যা করা হয় এবং তারপরে এটি কোন দিকে নিয়ে যায় সে সম্পর্কে ধারণাটি বোঝা গুরুত্বপূর্ণ এটি অবশ্যই আমাদের কোষের ওয়ার্কিং হর্স এর দিকে পরিচালিত করে যা প্রোটিন ছাড়া কিছুই নয় প্রোটিন তাদের মধ্যে একটি সেখানে আরো বেশ কিছু রয়েছে তবে আমরা এই বিশেষ ভিডিওতে প্রোটিনের সাথেই যুক্ত থাকব আমি চাই আপনারা কল্পনা করা শুরু করুন ডিএনএ যা আমাদের নিউক্লিয়াসে প্যাকেজ করা থাকে বিশাল ইনস্ট্রাকশন ম্যানুয়াল এর মত এবং এই ইনস্ট্রাকশন ম্যানুয়ালে সমস্ত তথ্য এক রকম ক্যাটালগ করে রাখা হয় একটি মেকানিজম থাকতে হবে যা প্রয়োজন হিসাবে প্রাসঙ্গিক ইনস্ট্রাকশন বেছে নেবে এটি পড়তে পারবে এবং তারপরে এটিকে একটি প্রডাক্ট এ রূপান্তর করতে পারে আমরা সেন্ট্রাল ডগমা অফ বায়োলজি হিসাবে পরিচিত বিষয়টি দিয়ে শুরু করব সেন্ট্রাল ডগমা যা বলে তা হল আমাদের বেশিরভাগ তথ্য সংরক্ষিত থাকে ডিএনএতে আমাদের জিনগত উপাদান আমি বলেছিলাম যে এটি আপনার ইনস্ট্রাকশন ম্যানুয়ালের মত ডিএনএতে সংরক্ষিত এই ইন্সট্রাকশন গুলি আরএনএতে কপি করা হয় এটির মতো কল্পনা করুন আপনার কাছে একটি ইন্সট্রাকশন ম্যানুয়াল আছে যাতে রেসিপির সিরিজ রয়েছে এবং প্রস্তুত করার জন্য আপনাকে একটি নির্দিষ্ট রেসিপি বেছে নিতে হবে আসুন আমরা বলি একটি প্রোটিন এখন ইনস্ট্রাকশন ম্যানুয়ালটি থেকে রেসিপিটি কপি করার এই প্রক্রিয়াটি আসুন আমরা একে কিউ কার্ড বলি সুতরাং এই আরএনএটি আপনার কিউ কার্ডের মতো যার মধ্যে আপনি একটি নির্দিষ্ট প্রোটিন সংশ্লেষণের রেসিপিটি লিখে রাখতে চলেছেন এটিই হল ডিএনএ থেকে আরএনএতে তথ্য সঞ্চালন তারপরে আরএনএর কাছে সমস্ত তথ্য রয়েছে এটি নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে এই তথ্য বহন করে যা ইউক্যারিওটসের ক্ষেত্রে ঘটে প্রোকারিয়োটস এ এটি কিভাবে ঘটে তাও আমরা কিছুক্ষণের মধ্যে দেখব শেফ এই কিউ কার্ডটি পড়বে এবং তারপরে এই প্রোটিনটি তৈরি করার জন্য প্রয়োজনীয় সমস্ত উপাদান নিয়ে আসে এই প্রোটিন হল ফাইনাল প্রোডাক্ট এই স্টেপ 1 প্রক্রিয়াটি যখন ইনস্ট্রাকশন পড়া এবং নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে যোগাযোগ করা হয় এক বিশেষ ধরণের আরএনএ দ্বারা যাকে আমরা এমআরএনএ বলে থাকি আরএনএর অন্যান্য প্রজাতিও রয়েছে তবে ডিএনএ থেকে আরএনএতে রূপান্তরকরণ এমন এক প্রক্রিয়া যাকে ট্রানস্ক্রিপশন বলা হয় তারপরে আরএনএতে উপস্থিত সমস্ত তথ্যগুলি ডিকোড করা হয় বোঝা হয় এবং সেই অনুযায়ী উপাদানগুলি একটি সম্পূর্ণ প্রোটিন গঠনের জন্য আনা হয় ডিকোডিং এবং প্রকৃত প্রোটিনের গঠন প্রক্রিয়াকে ট্রান্সলেশন বলা হয় আজকের ভিডিওতে আমরা ট্রানস্ক্রিপশন সম্পর্কে কথা বলতে যাচ্ছি পরবর্তী ভিডিওতে আমি ট্রানসলেশন বিশদে আলোচনা করব প্রোটিন গঠনের জন্য উপাদান কি আপনার অবশ্যই একটি মেসেঞ্জার আরএনএ দরকার আপনার দরকার শেফ যে এই সমস্ত উপাদানগুলি একসাথে রাখবে এবং শেফ সাইটোপ্লাজমে উপস্থিত রাইবোসোম ছাড়া কিছুই নয় ইউক্যারিওটিক কোষের এন্ডোপ্লাজমিক রেটিকুলামেও রাইবোজোমগুলি উপস্থিত থাকে এটিও প্রোটিন সংশ্লেষণের জন্য একটি সাইট এমআরএনএ দরকার আপনার রাইবোজোমগুলি দরকার যেগুলি শেফ এবং এই শেফগুলি এমআরএনএতে তথ্যগুলি পড়বে এবং অন্যান্য উপাদানগুলি যা অ্যামিনো অ্যাসিড গুলি নিয়ে আসবে এই অ্যামিনো অ্যাসিড গুলি হল প্রোটিনের বিল্ডিং ব্লক যেমনটি আপনি হয়তো আপনার বায়োমোলিকুলস ক্লাসে পড়েছেন এই অ্যামিনো অ্যাসিডগুলি শেফের কাছে আনা হয় তাদের অন্য শ্রেণীর আরএএনএর দ্বারা শেফের কাছে নিয়ে যাওয়া হয় যা টিআরএনএ নামে পরিচিত আমরা এগুলি সব দেখি ট্রান্সলেশনাল ভিডিওতে এই ভিডিওটির জন্য আমরা ট্রানস্ক্রিপশনে সীমিত থাকব ট্রানস্ক্রিপশনে যা ঘটছে তা হল ডিএনএতে উপস্থিত তথ্যগুলি একটি আরএনএ অণুতে কপি করা হয় এবং তারপরে আরএনএ অণু নিউক্লিয়াস থেকে বেরিয়ে সাইটোপ্লাজমে চলে যায় কিভাবে কোথায় একটি ডিএনএতে তথ্য সংরক্ষণ করা হয় ধরে নেওয়া যাক এটি আপনার দীর্ঘ লিনিয়ার আনকয়েল্ড ডিএনএ অণু ডিএনএ অণু একটি স্ট্রেচে স্পেসিফিক সেগমেন্টস থাকবে যা এই তথ্য বহন করবে বা সরল ভাষায় এগুলি স্পেসিফিক ফাইল বা ফোল্ডারের মতো যার মধ্যে তথ্য রাখা হয়েছে প্রতিটি ইউনিট যা একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য কোড করে আসুন আমরা ধরে নেই যে এখান থেকে এখান পর্যন্ত এই পুরো সেটটির একটি নিউক্লিয়োটাইডস এর স্ট্রেচ রয়েছে যা তথ্য কোডিং করছে ধরে নেই একটি প্রোটিন প্রোটিন 1 সংশ্লেষণের জন্য ডিএনএর একটি স্ট্রেচে তথ্য কোড করা হয়েছে সুতরাং ডিএনএর প্রতিটি স্ট্রেচ যা নির্দিষ্ট বৈশিষ্ট্য কোড করে এক্ষেত্রে আমরা প্রোটিন সম্পর্কে কথা বলছি আপনার এরকম বৈশিষ্ট্যও থাকতে পারে যা নিজেই টিআরএনএর জন্য কোডিং করছে ডিএনএ র এই সেকশনগুলি যা নির্দিষ্ট বৈশিষ্ট্যগুলির জন্য কোডিং করছে এবং বৈশিষ্টগুলি হেরিটেবল হতে হবে তাদের এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে সঞ্চালন হতে হবে এই বেসিক ইউনিট যা নির্দিষ্ট তথ্য বহন করে তা জিন হিসাবে ডাকা হয় প্রতিটি জিনের একটি সেকশন রয়েছে যা নির্ধারণ করে যে কোথা থেকে আপনাকে কোড পড়া শুরু করতে হবে কোথা থেকে আপনাকে কোড কপি করা শুরু করতে হবে আমি যদি আপনাকে ইনস্ট্রাকশন ম্যানুয়ালটি দেই এবং আপনাকে বলি শুরুর পৃষ্ঠা থেকে কপি করা শুরু করুন আপনার জানা দরকার কোথা থেকে এটি কপি করা শুরু করা দরকার যাতে অংশটি একটি নির্দেশ দেয় যে সেখান থেকে জিনটি এখানে কপি করা যায় এটিকে একটি প্রোমোটার হিসাবে ডাকা হয় একইভাবে জিনটি শেষ হবে একটি নির্দিষ্ট বিন্দুতে একটি নির্দিষ্ট রেসিপির কোড মেসেজ শেষ হবে এবং শেষ বিন্দু যেখানে এটি শেষ হয় তাকে একটি টার্মিনেটর হিসাবে ডাকা হয় ট্রানস্ক্রিপশনের সময় ডিএনএ আলগা থাকে এবং এটি আলগা ক্রোমাটিন তাদের প্রোমোটার উপস্থিত এবং আসুন আমরা মনে করি যে এই জিনটি সঞ্চালন করতে হবে এবং এটি একটি আরএনএতে কপি হতে হবে আরএনএ দ্বারা পড়া হবে স্ক্রিপ্ট যা এখানে লেখা হয়েছে পুনরায় লেখা হতে চলেছে একটি আরএনএ অণুতে মনে রাখবেন ডিএনএর বিপরীত আরএনএ সিঙ্গেল স্ট্যান্ডড ঠিক ডিএনএর মতোই আরএনএ ডিএনএর সাথে কম্প্লেমেন্টারিটি দেখায় আসুন দেখা যাক আপনার যদি এই ডিএনএ থাকতে হয় এই ডিএনএটিকে প্রথমে আনকয়েল করতে হবে জিনের এই অংশটি আনকয়েল করতে হবে হাইড্রোজেন বন্ড গুলি ভাঙতে হবে আলাদা করার জন্য এবং এই জায়গাটি জিনকে পড়তে হবে এই আনকয়েলিং ঘটতে হবে পড়া হতে হবে এবং এই সমস্ত কিছুই মনে রাখবেন ডিএনএ রেপ্লিকেশনে হিলিক্যাসের দ্বারা আনকয়েলিংয়ের ঘটনা ঘটেছিল এবং তারপরে কম্প্লেমেন্টারিটির ভিত্তিতে নিউক্লিওটাইডগুলি যোগ করা হয়েছিল ডিএনএ পলিমেরেজ নামে একটি এনজাইমের সাহায্য কম্প্লেমেন্টারিটি কী যেমনটি আমি উল্লেখ করেছি ডিএনএতে একটি অ্যাডেনিন সর্বদা একটি থাইমিনের সাথে বেস পেয়ার করে এবং একটি গুয়ানিনের সাথে একটি সাইটোসিন সবসময় বেস পেয়ার করে আরএনএর ক্ষেত্রে যেখানেই অ্যাডিনিন রয়েছে সেখানে আর থাইমিন না আরএনএর ক্ষেত্রে থাইমিনের পরিবর্তে আপনি একটি ইউরেসিল দেখতে পাবেন তারপরে আবার ডিএনএতে যেমন দেখা গিয়েছিল সাইটোসিনের ক্ষেত্রে আপনার কাছে সর্বদা একটি গুয়ানিন থাকবে এটিই সেই নিয়ম যা অনুসরণ করতে হবে এর বাকি অংশটি একইরকম এটি এখনও কম্প্লেমেন্টারিটি হাইড্রোজেন বন্ডগুলি ভাঙতে হবে 2 টি স্ট্র্যান্ডকে একরকম আলাদা করতে এবং তারপরে তথ্য যা কিছু হোক না কেন বলতে পারি এখানে সিকোয়েন্সের একটি সেট রয়েছে এটিতে একটি A আছে এটিতে একটি T আছে একটি C একটি G আবার একটি G রয়েছে এবং একটি C ডিএনএতে থাকা অন্য সিস্টার স্ট্র্যান্ডের অবশ্যই একটি T একটি A একটি G থাকবে এখানে এখানে এটি একটি C থাকবে কারণ G জোড়া বাঁধে একটি C এর সাথে এখানে আবার G জোড়া বাঁধে একটি C এর সাথে এবং এখানে আপনার একটি G আছে আসুন আমরা এটিকে কিছু ডিরেকশনালিটি দেই আসুন আমরা বলি যে এই স্ট্র্যান্ডটি 5 প্রাইম এটি যা এখান থেকে চলছে এই স্ট্র্যান্ডটি 5 প্রাইম থেকে 3 প্রাইম তাহলে স্পষ্টতই দ্বিতীয় স্ট্র্যান্ডটি অ্যান্টিপ্যারালাল হতে চলেছে সুতরাং এটি 5 প্রাইম হবে এবং এটি 3 প্রাইম হবে যেকোনো এনজাইম যা এটি পড়তে চলেছে সুতরাং এনজাইম কলমের মতো যা এটি কপি করে লিখতে চলেছে ট্রানস্ক্রিপশনের ক্ষেত্রে এনজাইম একরকম হলেও ঠিক একই নয় একে আরএনএ পলিমারেজ বলা হয় ডিএনএ পলিমারেজের মতো এটি পড়ার জন্য একটি টেম্পলেট প্রয়োজন প্রথম জিনিস দ্বিতীয় ঠিক ডিএনএ পলিমারেজের মতো এটি রাইবোনিউক্লিয়োটাইডগুলি যুক্ত করতে থাকবে এখন এগুলি ডিঅক্সিরাইবোনিউক্লিয়োটাইড নয় এখানে আপনি রিবোনোক্লিয়োটাইড নিয়ে আসছেন এটি রাইবোনিউক্লিয়োটাইডগুলি পড়বে বা এটি 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে আরএনএর চেনটি পলিমারাইজ করবে আমি ব্যাখ্যা করেছিলাম কেন এটি 5 প্রাইম থেকে 3 প্রাইমে ঘটে কারণ ফসফোডাইএস্টার বন্ড গঠন ডিএনএ পলিমারেজ থেকে আরএনএ পলিমারেজের একমাত্র পার্থক্য বা তার মধ্যে অন্যতম প্রধান পার্থক্য হল ডিএনএ পলিমেরেজের একটি প্রাইমার থাকতে হয়েছিল এর একটি ভিত্তি থাকতে হয়েছিল যার উপর এটিকে ডিঅক্সিনিউক্লিয়োটাইড যোগ করে যেতে হয়েছিল আরএনএ পলিমেরেজের ক্ষেত্রে এটি প্রয়োজন হয় না সেই অর্থে আরএনএ পলিমারেজ একটি স্মার্ট এনজাইম এটি আরএনএ পলিমারেজ যা ডিএনএ থেকে এমআরএনএতে রূপান্তর করবে আরএনএ পলিমেরেজটি কোথায় বাঁধবে আরএনএ পলিমারেজ আসলে যায় এবং এই অঞ্চলে বাঁধবে যাকে প্রমোটার বলা হয় এবং একটি সম্পূর্ণ গুচ্ছ প্রোটিন রয়েছে যা প্রকৃতপক্ষে এই আরএনএ পলিমারেজকে গিয়ে প্রমোটারের সাথে বাঁধতে দেয় এবং এগুলি ট্রান্সক্রিপশন ফ্যাক্টর হিসাবে ডাকা হয় বিভ্রান্তি এড়াতে আমি বিভিন্ন ধরণের ট্রান্সক্রিপশন ফ্যাক্টরগুলির বিবরণে যাচ্ছি না তারা প্রোকারিওটসের তুলনায় ইউক্যারিওটসে অনেক বেশি জটিল তবে এই মুহূর্তে এটুকুই মনে রাখবেন যে এই ট্রান্সক্রিপশন ফ্যাক্টরগুলি যা আরএনএ পলিমেরেজকে যেতে এবং প্রোমোটারের ওপর হপ করতে সহায়তা করে এবং তারপরে প্রোমোটারের অপর বসে এটি একবার প্রমোটারের উপর অবস্থান করলে আসুন আমরা মনে করি এটি প্রমোটার রিজিওন আরএনএ পলিমারেজ এটির উপর বসে এবং তারপরে এটি এই দিকে অগ্রসর হতে শুরু করে এবং এটি যখন সামনে এগিয়ে যায় তখন এই ইন্টারমিডিয়ারি হাইড্রোজেন বন্ডগুলি ভাঙ্গতে শুরু করে এই 2 টি স্ট্র্যান্ডের বিচ্ছেদ ঘটায় এবং তারপরে এই স্ট্র্যান্ডটি টেম্পলেট স্ট্র্যান্ডে পরিণত হয় যেহেতু এই স্ট্র্যান্ডটি চলমান আমি বলব এই নির্দিষ্ট স্ট্র্যান্ডটি যা এখান থেকে এখানে যাচ্ছে এবং তারপরে খোলা হচ্ছে এটি 3 প্রাইম থেকে 5 প্রাইম প্রান্তে চলছে তবে আরএনএ পলিমেরেজ স্ট্র্যান্ডটি অ্যান্টিপ্যারালাল হতে হবে এবং এটি কম্প্লিমেন্টারি হতে হবে আরএনএ পলিমারেজ এটি পড়তে শুরু করবে সুতরাং এই স্ট্র্যান্ডটি পড়া শুরু হবে এটি পৃথক হয়ে গেছে এবং যেখানেই এটি T এর মুখোমুখি হয় এখানে আমরা একটি A রাইবোনিউক্লিয়োটাইড রাখব এখানে একটি A রয়েছে তবে এটিতে থাইমিন নেই তাই এটি একটি ইউরাসিল গঠন করবে তারপরে এটি সাইটোসিন গঠন করবে একটি গুয়ানিন একটি সাইটোসিন এবং এখানে যেহেতু একটি গুয়ানিন ছিল এটি আবার একটি সাইটোসিন গঠন করবে এই সংশ্লেষণটি 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে ঘটছে এই আরএনএটি বেরিয়ে আসছে এবং এটি টানছে এবং আরএনএ পলিমারেজ যত এগিয়ে চলেছে এটি আরও আনউইন্ড হয় এই স্ট্র্যান্ডটি পড়ে এটি 5 প্রাইম থেকে 3 প্রাইম দিকে রাইবোনিউক্লিয়োটাইডগুলি যুক্ত করতে থাকে এবং এমআরএনএ অণু অন্য প্রান্তে বেরিয়ে আসছে ট্রান্সক্রিপশন এর শেষে কি ঘটেছে আপনার এই ডিএনএ ছিল এবং তারপরে আপনার প্রোমোটার ছিল যার সাথে আরএনএ পলিমেরেজ যুক্ত সেইদিকে চলতে শুরু করে তারপরে এটি কপি করা শুরু করে এবং আপনাকে এমআরএনএ অণু দেওয়া শুরু করে যা টেম্পলেট স্ট্র্যান্ডের যথাযথ কম্প্লেমেন্টারি এটি 5 প্রাইম প্রান্ত থেকে 3 প্রাইম প্রান্তে ঘটে এখন আপনার কাছে এমআরএনএ অণু রয়েছে যা প্রস্তুত ইউক্যারিওটসের ক্ষেত্রে এমআরএনএ অণুতে আরও প্রসেসিং হয় কারণ ইউক্যারিওটসের ক্ষেত্রে মনে রাখবেন এমআরএনএকে দীর্ঘ যাত্রা করতে হয় এটিকে নিউক্লিয়াস থেকে বেরিয়ে আসতে হবে এবং একটি রাইবোজোমের উপর ডক করে এবং তারপরে শেফের কাছে যায় এটিকে ভ্রমণ করতে হয় ইউক্যারিওটসের ক্ষেত্রে কিছু অতিরিক্ত পরিবর্তন দ্বারা সুরক্ষা দেওয়া হয়েছে যার মধ্যে আবার এমআরএনএ এর 5 প্রাইম প্রান্তে কিছু অতিরিক্ত নিউক্লিয়োটাইড যুক্ত হবে এবং কয়েকটি ফসফেটস এটিকে একটি 5 প্রাইম ক্যাপ হিসাবে ডাকা হয় একইভাবে ইউক্যারিওটসের ক্ষেত্রে এমআরএনএর 3 প্রাইম প্রান্তে কয়েকটি অ্যাডেনিন এর একটি স্ট্রেচ থাকবে এটি একটি অ্যাডেনিন টেলের মতো এবং একে পলি এ টেল ও বলা হয় যা ঘটেছে তা প্রোকারিওটিসের বিপরীতে প্রোকারিওটিসের ক্ষেত্রে ট্রানস্ক্রিপশন এখানেই থেমে যায় তবে ইউক্যারিওটসের ক্ষেত্রে আরএনএ আরও প্রসেস হয় কারণ এটিকে নিউক্লিয়াসের বাইরে বেরতে হয় এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা সাইটোপ্লাজমের রাইবোজোমে পৌঁছতে হয় এটির একটি 5 প্রাইম ক্যাপ রয়েছে এবং এটি পলি এ টেল নিয়ে শেষ করে এই প্রক্রিয়া আপনি এখনও ইউক্যারিওটসের ক্ষেত্রে এটিকে এমআরএনএ বলতে পারেন না এই প্রসেসকে আরএনএ প্রসেসিং বলা হয় কেউ এটিকে পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন ও বলবে পোস্ট মানে পরে ইউক্যারিওটসের ক্ষেত্রে এটিও ঘটে এখন আপনার আছে ইনস্ট্রাকশনস যা ইনস্ট্রাকশন বুক এ লেখা রয়েছে তা আপনার ডিএনএ স্ক্রিপ্ট একটি এমআরএনএ অণুতে কপি করা হয়েছে অণুটিকে রাইবোজোমে নিয়ে যাওয়ার জন্য এটি এপ্রোপ্রিয়েটলি প্রসেস করা হয়েছে যেখানে প্রকৃত ট্রান্সলেশন প্রসেসটি ঘটবে এবং আমি ট্রান্সলেশন প্রসেসটি একটি পৃথক ভিডিওতে আলাদাভাবে আলোচনা করব আমি আরও 2 টি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে চাই ইউক্যারিওটসের ক্ষেত্রে আমরা যা পর্যবেক্ষণ করেছি তা হল জিন যা একটি নির্দিষ্ট চরিত্রের জন্য কোডিং করে চলেছে তা ধারাবাহিক ভাবে নয় যা ঘটে তা হল জিনের নির্দিষ্ট সেগমেন্ট থাকবে আসুন আমরা ধরে নেই যে এই পুরো জিনিসটি একটি জিন এখন এই জিনের অঞ্চল থাকবে যা প্রকৃতপক্ষে প্রোটিনের জন্য কোড করে তাই তাদের এক্সন বলা হয় এক্সপ্রেসিং পার্ট এর জন্য E যে পার্ট প্রোটিনে এক্সপ্রেসড হয় সুতরাং এদের এক্সন থাকবে মনে করি এটি এক্সন 1 এবং এর মাঝে একটি অঞ্চল রয়েছে যা কোনও কিছুর জন্য কোড করে না এই অঞ্চলগুলি যা কোনও কিছুর জন্য কোড করে না তাকে ইন্ট্রন হিসাবে ডাকা হয় তারপরে আবার পরের এক্সনটি আসবে আসুন এটি এক্সন 2 বলি যখন কপি করা হচ্ছে এমন আরএনএটি তৈরি হয় তখন আপনার একটি আরএনএ থাকবে যার একটি 5 প্রাইম ক্যাপ থাকে এটিতে এক্সন 1 থাকবে এবং তারপরে এটির মধ্যে ইন্ট্রন থাকবে তারপরে পরবর্তী এক্সন আসবে এটি এক্সন 2 এবং এরপরে আপনি 3 প্রাইম প্রান্তে একটি পলি এ টেল নিয়ে শেষ করবেন এটি পুরোপুরি পড়া যায় না এটি পড়লে রেসিপিটি গণ্ডগোল হয়ে যাবে রেসিপিটি এই ইন্ট্রন নিতে পারে না শেফের কাছে এই ইন্ট্রন থাকতে পারে না সুতরাং একটি প্রক্রিয়া রয়েছে যেখানে এডিটিং হয় এটি আপনার একটি ভিডিও ফিল্ম বানানোর মতো এবং তারপরে আপনি যে অঞ্চলগুলিতে খুশী না সেখানে আপনি একটি ক্রিসপ এডিটিং করেন যাতে চূড়ান্ত ভিডিওটি যথাযথ সুন্দর এবং অবিচ্ছিন্ন দেখায় একইভাবে এই আরএনএ এটি এখনও একটি পৃ আরএনএ কি হয় আপনার কাছে একটি মেশিনারি রয়েছে যা সিজারের মতো এই সিজারগুলিকে স্প্লাইসোসোমস বলা হয় এখন এর বিশদে যাব না তারা যা করে তা হল এই ইন্ট্রন এক্সন গুলি একসাথে নিয়ে আসে এবং বাইরের এই ধরণের লুপ তারা এটি কেটে দেয় আপনার একটি সিজার থাকবে যা এটি এখানে কেটে দেবে আপনি এটি কেটে ফেলেন এবং আপনি ইন্ট্রনটি সরিয়ে ফেলেন তারপরে আপনি এক্সন 1 এক্সন 2 5 প্রাইম ক্যাপ এবং একটি 3 প্রাইম পলি এ টেল সহ একটি অবিচ্ছিন্ন এমআরএনএ পাবেন ইউক্যারিওটিকসের ক্ষেত্রে এটি ঘটে এটি একটি বিশদ বিবরণের একটি অংশ ছিল যা আপনাকে জানাতে হয়েছিল কারণ আমি আপনাকে বলেছিলাম প্রোকারিওটিস এর তুলনায় ইউক্যারিওটসের ক্ষেত্রে ডিএনএ কিছুটা জটিল উদাহরণগুলির মধ্যে একটি হল এই প্রক্রিয়া যা তথ্য প্রক্রিয়াকরণের জন্য প্রয়োজনীয় আবার আমি সেন্ট্রাল ডগমাতে ফিরে যেতে চাই সেন্ট্রাল ডগমা হল মূল বিষয়বস্তু এটির ব্যতিক্রম রয়েছে তবে সরলতার জন্য তথ্যগুলি ডিএনএ থেকে আরএনএতে যায় যা আপনি ট্রানস্ক্রিপশন হিসাবে ডাকেন তারপরে আরএনএ থেকে প্রোটিনে যা আপনি ট্রান্সলেশন বলেন যখন ডিএনএ নিজেকে কপি করে থাকে তখন আপনি এটিকে রেপ্লিকেশন বলে থাকেন এখন যদি একজন এই প্রক্রিয়াগুলির মধ্যে পার্থক্যগুলির তুলনা করে আমরা ধরে নেই প্র্যাকেরিয়োটিক কোষ সুতরাং এটি আপনার প্র্যাকেরিয়োটিক কোষ এবং এটি ইউকারিয়োটিক কোষ প্রোকারিয়াওটিক কোষে নিউক্লিয়াস বলে কিছু নেই ডিএনএ আলগাভাবে সাইটোপ্লাজমে বসে আছে ডিএনএ একটি এমআরএনএতে কপি হয়ে যায় ট্রানস্ক্রিপশনটি সাইটোপ্লাজমেই ঘটে এবং তারপরে এমআরএনএ পড়া এবং প্রোটিন গঠনের জন্য ব্যবহৃত হয় ট্রান্সলেশনও সাইটোপ্লাজমে ঘটছে এটি সাইটোপ্লাজমের মতো তবে ইউক্যারিওটসের ক্ষেত্রে একটি নিউক্লিয়াস রয়েছে এবং তারপরে এই ওপেনিং গুলি রয়েছে যা আপনি নিউক্লিয়ার পোর হিসাবে ডাকেন ডিএনএ নিউক্লিয়াসে অবস্থিত ট্রানস্ক্রিপশন প্রক্রিয়া এমআরএনএর গঠন এমআরএনএ প্রসেসিং 5 প্রাইম ক্যাপিং 3 প্রাইম পলি এ টেল পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন সবকিছুই নিউক্লিয়াসে ঘটে চলেছে এর পরে এমআরএনএ প্রস্তুত হয়ে গেলে এটি নিউক্লিয়াস থেকে বেরিয়ে সাইটোপ্লাজমে আসে এবং তারপরে সাইটোপ্লাজমে হয় ফ্রি রাইবোজোম থাকবে যেখানে এমআরএনএ যাবে এবং ট্রান্সলেশন প্রক্রিয়াটি হবে অথবা এটি চলে যাবে এবং সেই রাইবোজোমে বসবে যা আপনি রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হিসাবে ডাকেন তার উপর বসে আছে সুতরাং আপনি সাইটোপ্লাজম বা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এই 2 টি অঞ্চলের যে কোনও একটিতে প্রোটিন সংশ্লেষণ করতে পারেন সুতরাং আজকের ভিডিওতে আমরা যা শিখেছি তা হল ট্রানস্ক্রিপশন প্রক্রিয়ার মাধ্যমে যা প্রোমোটার থেকে শুরু হয় যেখানে আরএনএ পলিমারেজ বাঁধে এবং এই আরএনএ পলিমারেজ ডিএনএর স্ট্র্যান্ডকে পৃথক করে সেগুলির মধ্যে একটি টেমপ্লেট হিসাবে ব্যবহার করে এবং তারপরে 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে একটি আরএনএ অণু গঠনে পরিচালনার জন্য এটি রাইবোনিউক্লিয়োটাইডগুলিকে পলিমারাইজ করা শুরু করে সুতরাং ট্রান্সক্রিপশনে ডিএনএতে যা কিছু ইনস্ট্রাকশন সঞ্চিত ছিল তা একটি সিঙ্গেল স্ট্যান্ড এমআরএনএ মলিকিউলে কপি করা হয়েছে তারপরে ইউক্যারিওটসের ক্ষেত্রে এই এমআরএনএ আরও প্রসেস করা হয় কারণ এটি পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন প্রক্রিয়ার মাধ্যমে নিউক্লিয়াসের বাইরে যেতে হবে আশা করি এটি আপনাকে সেন্ট্রাল ডগমার প্রথম স্টেপটি বুঝতে সহায়তা করেছে যা ট্রানস্ক্রিপশন পরবর্তী ভিডিওতে আমরা ট্রান্সলেশন সম্পর্কে কথা বলব